নমস্কার এবং ডিজাইন থিংকিং কোর্সে স্বাগতম তোমাদের সাথে গত কয়েক সপ্তাহ বেশ ভালোই কেটেছে এখন আমরা ডিজাইন থিংকিং এর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব ডিজাইন থিংকিং এর একটা ভীষণ আকর্ষণীয় অংশ এতদূর পর্যন্ত আমরা দুটো ধাপ সম্পর্কে দেখেছি প্রথমটা হল আমরা আমাদের গ্রাহকদের অথবা ব্যবহারকারীদের দিক দেখেছি চাঁদে সাহায্য করতে চেষ্টা করেছেন সেটা ছিল সহানুভূতি দেখানো তুমি তাদের ব্যক্তিগতভাবে জানতে পারবেন তুমি তাদের সাক্ষাৎকার নিতে পারবে তুমি জানতে পারবে যে তারা কীসের মধ্যে দিয়ে যাচ্ছিল যাতে তুমি তাদের সাহায্য করতে পারো দ্বিতীয়টি ছিল বিশ্লেষণ যেখানে আমরা দুটি পদ্ধতি দ্বারা বিশ্লেষিত করে দেখেছি যেখানে আমরা 5 টি কেনো 5 whys দিয়েছি মাল্টি কেনো বা কেনো কেনো পদ্ধতি তুমি জিজ্ঞাসা করতে থাকো পরপর অনেক কেনো এবং আমরা কারণের মূল স্তরে কী চলছে খুঁজে পেয়েছি বিভিন্ন স্তরে গ্রাহকের সাথে কী ঘটছে কেনো তারা এমন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কেনো তারা এমন অবস্থায় আছে যেখানে তাদের আমাদের মতো মানুষের সাহায্য প্রয়োজন তাহলে পরেরটা দেখতে গেলে এখন আমি বুঝতে পারছি সেটা কি যা এটার কারণ আমি কিভাবে এটাকে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দুটো জিনিস একটা জিনিস একটা মানুষ এবং একটা জিনিস বা দুটো মানুষের মধ্যে একটা ভাবতে পারি তাহলে কি হবে যদি ব্যক্তি A কিছু চায় এবং ব্যক্তি B অন্য কিছু চায় আমরা কিভাবে এই দৃষ্টিকোণ থেকে এটিকে এই স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি কিভাবে আমরা কিভাবে এই দুটি স্ট্যান্ড পয়েন্ট বুঝতে পারি আমরা একজনকে সাহায্য করছি তবুও কিন্তু আমাদের অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি বুঝতে হবে তাই আমরা এতদূর যা করেছি এটাই ভালো যে আমরা খুঁজে পেয়েছি কী ঘটছে তবে আমাদের এটার সমাধান করতে হবে তাহলে এটা ডিজাইন থিংকিং এর তৃতীয় পর্যায় এবং আমরা একটি সমাধানে পৌঁছাতে পারবো এবং এটাকে দ্বন্দ্বের উল্লেখ করতে হবে তাই যখনই আপনি একটি ধারণা নিয়ে আসবেন আপনি একটি ধারণা তৈরি করবেন আপনার বন্ধুদের সাথে আলোচনা করবেন আপনার সহকর্মীদের সাথে এটা নিয়ে আলোচনা করবেন কিছু জিনিস অধ্যায়ন করলে অথবা আপনি একটি গাছের নিচে বসে অপেক্ষায় থাকলেন আপেল পড়ার এবং আপনার মাথায় কোনো ধারণার উদয় হবার তাহলে সেই ধারণাটি ধরুন তাই এই পর্যায়ে আপনার জন্য আমার কাছে সবচেয়ে ভালো পরামর্শ হল এটা লিখে নেওয়া বাহ্যিকরূপ দিতেও যাতে মস্তিষ্কের যে অংশটি ধারণাটি নিয়ে কাজ করছে তা হল অতি দ্রুত প্রতিভা যিনি খুব দ্রুত গতিতে জিনিসগুলো গ্রহণ করেন এবং তাড়াতাড়ি জিনিসগুলি গ্রহণ করেন এবং এটিতে আপনাকে সাহায্য করতে পারে সেই ব্যক্তিটি আপনার দৃষ্টি সংক্রান্ত অংশের ভিতরে এবং সেই ব্যক্তির ট্রিগার পেতে আপনাকে জিনিসগুলি লিখতে হবে কাগজের টুকরোতে লিখতে পারেন আপনাকে উচ্চ প্রযুক্তিতে পারদর্শী হতে হবে না আপনাকে সর্বশেষ গ্যাজেট নিয়ে এটা লিখতে হবে না আপনি সেটা একটা কাগজের টুকরোতেই লিখতে পারেন সেটাও দারুন হবে সুতরাং এটা লিখুন ডিজাইন চিন্তাভাবনার এই পর্যায়ে এই পদ্ধতি আসল অসাধারণ ধারণাগুলি লিখুন তাই সমাধান করুন আমরা কোথায় আছি তাই আমি আপনাকে সময়ে অনেক দূরে এমন জায়গায় নিয়ে যাবো সম্ভবত আপনি সেখানে বাস করছেন তার থেকে বহুদূরে আমি জানি না আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কিন্তু যে জায়গাটি সম্পর্কে আমরা এই মুহুর্তে কথা বলতে যাচ্ছি আপনার পর্দায় এই স্থানে যে গল্প ঠিক করা আছে আপনি কি অনুমান করতে পারেন এটি কোথায় হতে পারে খুব সহজ আসলে ছবিতে মানুষকে যেভাবে সাজানো হয়েছে এবং তাদের চারপাশে যেভাবে তুষারে ভর্তি হয়ে আছে সেখানে জঙ্গল আছে সব ধরনের ঘন ঘন জঙ্গল আছে হ্যাঁ আপনি এটা ঠিকই অনুমান করেছেন এটা রাশিয়ার সাইবেরিয়া এবং এই ছবিটি তোলার সময়কাল 40 এর দশকে আর এখানেই আমার গল্প শুরু হয় এবং আমি চাই যে আপনি আরেকটি অনুমান করুন এখন আপনি আমার সাথে এতদূর এসেছেন যে আপনি এত ভালভাবে অনুমান করেছেন যে এই জায়গাটি কোথায় আমি চাই আপনি আরও একটি জিনিস অনুমান করুন আমরা কোন ধরনের জায়গা দেখছি এটা কি একটা বাস স্টপ এটা কি একটা রেল স্টেশন এটা কি একটা বন্দর এটা কি একটা হিমশীতল হ্রদ একটু সময় নিয়ে ভাবুন আমরা কোন ধরনের জায়গা দেখছি কোনো অনুমান না চুপ করে থাকা চলবে না এটা কি একটা কারাগার কারাগার কি এটা এটা কারাগারের মতো তো দেখাচ্ছে না কোনো উঁচু দেয়াল নেই আপনি জানেন না মেশিনগান মানুষকে নত করে রাখে চারপাশে প্রচুর সৈন্যরা থাকে না তাদের কেউ নেই এটা একটা খুব অপ্রচলিত বা আমি বলব এটা একটা খুবই অপ্রচলিত ধরনের কারাগার ছিল এই গুলাগ কারাগারটি পুরনো দিনগুলিতে খুব কুখ্যাত ছিল এই কারণে যে এটা থাকার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক জায়গা ছিল প্রকৃতপক্ষে আপনি যে দেয়াল দেখতে পাচ্ছেন না আমার অনুমান হল যে এই জায়গার আশেপাশে শত শত মাইল দূরেও কিছুই নেই তাই কেউ যদি পালিয়ে যেতে পারে তবে সম্ভবত 100 মাইল দূরে থাকা সবচেয়ে উষ্ণতম স্থান হল কারাগার তাই আপনি কারাগারেই ভালো আছেন কোথাও এই কড়া ঠান্ডায় বেঁচে থাকার চেষ্টা করছেন আমি জানি না 40 50 ডিগ্রি সেলসিয়াস একটি সুখকর অবস্থা কিনা সুতরাং এর থেকে ভালো আপনি কারাগারে ফিরে যান সুতরাং আমার গল্প 40 এর দশক থেকে শুরু 1940 এর আল্টশুলার নামে একজন তরুণ আবিষ্কারক এই কারাগারে বন্দী ছিলেন সুতরাং আসুন আমরা শান্ত সময়ে যাই মানে আমি আরও ভালো সময় এটি একটি দুঃখজনক জায়গা তাই কয়েক বছর সময়কে গড়িয়ে যেতে দিনএবং তরুণ আল্টশুলার একটি মহান আবিষ্কারক হিসাবে পরিচিত ছিল তিনি তার কিশোর বয়সে প্রথম আবিষ্কারের পথটি দায়ের করেছিলেন তাই তিনি যে কোনো সমস্যা যা কিছু দেখেন তিনি সেখানে যাওয়ার প্রয়োজন অনুভব করেন এবং কিছু উদ্ভাবনের প্রয়োজন অনুভব করেন এবং তিনি কতটা ফলপ্রসূ ছিলেন এবং বিশেষত যখন সম্পদ এর সীমাবদ্ধতা ছিল এবং যেগুলো সমাধান করা যাবেনা তিনি সবসময়েই ভিন্ন ধরনের ব্যক্তি তাই তিনি একটি পেটেন্ট অফিসে কাজ শুরু করেন পেটেন্ট হল একটি রিয়েল এস্টেটের মত একটা ধারণার সরকারী সুরক্ষা যেখানে আপনি একটি রূপরেখা আঁকতে পারেন এবং বলতে পারেন যে এটি আমার বা একদল মানুষের একইভাবে এটা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির জন্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি তাই বলতে গেলে আপনি আসলে বলতে পারেন এটা আমার ধারণা এবং যদি সরকার তাতে হ্যাঁ বলে হ্যাঁ তিনি আমাকে প্রথমে বলেছিলেন তিনি আমাদের প্রথমে বলেছিলেন তাহলে এই লোকটি সেই বিশেষ ধারনার জন্য পেটেন্ট পাবে তাই আমাদের উদ্ভাবক আসলে পেটেন্ট অফিসে কাজ শুরু করেছিলেন তিনি এই প্রস্তাবে খুব উচ্ছ্বসিত ছিলেন কারণ তিনি মানুষের উদ্ভাবন দ্বারা বেষ্টিত ছিলেন মানুষের সর্বশ্রেষ্ঠ ধারণাগুলি তার সমস্ত বিবরণ সমেত উপস্থাপিত হয়েছিল তাই তিনি আসলে হাজার হাজার কাগজ নথির মধ্যে দিয়ে গিয়েছিলেন কাগজের নথিপত্র তেই পেটেন্ট হিসেবে লেখা ছিল তাই তিনি তাদের পাতার পর পাতা পড়ে যেতেন এমন ভাবে যেন আপনি একটি কল্পকাহিনীর উপন্যাস পড়ছেন তাকে পেটেন্ট পড়তে হবে এবং তাই সেখানে থাকার পুরো ধারণাটি তিনি সত্যি পছন্দ করতেন তাই তিনি এই প্রস্তাবে পুরোপুরি উচ্ছ্বসিত হয়েছিলেন এবং ধীরে ধীরে এবং ক্রমাগত তিনি বুঝতে শুরু করলেন যে অদ্ভুত কিছু ঘটতে চলেছে যে তিনি আসলে এই পেটেন্ট জুড়ে কিছু নিদর্শন খুঁজে পেয়েছেন সুতরাং এটা অদ্ভুত ছিল কারণ তাকে যে পেটেন্টগুলি পড়তে দেওয়া হয়েছিল তা ছিল বিভিন্ন ডোমেন মহাকাশ এবং ইলেকট্রনিক্স বা সেই সময়ে যা কিছু আহ্বান করা হয়েছিল তা থেকে ইলেকট্রনিক্স 40 এর দশকে আছে কিনা আমি জানি না কিন্তু সে সময়ে যা কিছু আহ্বান করা হয়েছিল তিনি দেখেছিলেন সেগুলি এই সবের মধ্যে মিল আছে তিনি উল্লেখ করেছিলেন সেখানে কিছু নির্দিষ্ট ধরণের সমস্যা রয়েছে যেগুলো একটা নির্দিষ্ট ধরণের নির্দিষ্ট পদ্ধতিতে স্থির বা সমাধান করা হয়েছিল তিনি এই পেটেন্টগুলি সর্বদা লক্ষ্য করতেন এবং এখন তিনি এর আগে এই সত্য দ্বারাও চিন্তিত হয়েছিলেন যে অন্য সব বিজ্ঞানের একটা নির্দিষ্ট সূত্র আছে বলে মনে হয় এটি করার একটা নির্দিষ্ট উপায় ছাড়া যখন এটি সমস্যা সমাধানের ক্ষেত্রে আসে তখন মানুষ স্বজ্ঞা এবং একটি পটভূমি এবং অভিজ্ঞতা এবং এবং যাদের সাথে তারা গুপ্ত যা হোক বা তাদের ব্যক্তিগত ইত্যাদি ইত্যাদির সাথে আড্ডা দিয়েছিল তাই এমন একটি সূত্র সম্পর্কে কিছুই নেই যা কেউ শিখতে পারে এবং প্রকৃতপক্ষে আপনার মত গণিত বা রসায়নে সমাধান করতে পারে যেমন এই দুটি সূত্রের উপর নির্ভর করে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একইভাবে যদি আমি উদ্ভাবনের একটি সূত্র জানতাম একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে আমি প্রকৃতপক্ষেই যে কাউকে শিক্ষা দিতে পারতাম এবং তারা আসলে সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও দ্রুততর হতে পারত তাই সে সত্যিই এতে মুগ্ধ হয়েছিল তাই হঠাৎ করে উদয় হল এবং আমি বললাম আরে এক সেকেন্ড অপেক্ষা করুন এটি একটি সূত্রের মত শোনাচ্ছে এটি সমাধান করার একটি উপায় বলে মনে হচ্ছে এটি সমাধান করার জন্য একটি খুব নিয়মতান্ত্রিক উপায় এবং তিনি ধীরে ধীরে সমস্যা এবং সমাধানগুলি সেই অনুযায়ী শ্রেণীবদ্ধ করতে শুরু করেন তাই তিনি এই পদ্ধতিগত হাজার হাজার পেটেন্টে নিয়ে এটা করেছিলেন এবং অবশেষে বুঝতে পেরেছিলেন যে সমস্যাটি সমাধান করার একটি অ্যালগরিদম বা একটি সূত্র এবং তিনি এতে খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এটি দুর্দান্ত এটি এই ধারণা সম্পর্কে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং তিনি বলেন গোটা জাতিকে এটার সম্পর্কে জানতে হবে সব স্কুলকে এটার সম্পর্কে জানতে হবে তাদের এই নিয়ে কাজ শুরু করতে হবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে তাদের এই পদ্ধতিতে সমাধান শুরু করতে হবে এবং তিনি যা করেছিলেন তাহলো তিনি তৎকালীন রাষ্ট্রপতির কাছে একটি বড় দীর্ঘ চিঠি লিখেছিলেন বা গল্পটি ইন্টারনেট থেকে নেওয়া আমি এটি ইন্টারনেটের একটি গল্প থেকে ধার করছি যে তিনি আসলে ইউএসএসআর এর রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান জোসেফ স্ট্যালিনকে একটি চিঠি লিখেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদের মাতৃভূমিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা এটা করতে পারি তাই তিনি এই সব লিখেছেন এবং তিনি জোসেফ স্ট্যালিনের কাছ থেকে কোনো প্রত্যুত্তর পাননি অবশ্যই তিনি রাষ্ট্রের প্রধান তিনি একজন ব্যস্ত লোক তার কাছে আসা প্রতিটি মেইলের উত্তর তিনি দেন না তাই এক বছর পরে আল্টশুলার তার উত্তর পেয়েছিলেন এবং আমি অনুমান করছি মাঝরাতে কেউ দরজায় কড়া নাড়াচ্ছিল আপনি কি আল্টশুলার এবং এই লোকটি ঘুমের মধ্যেই দরজা খোলেন এবং আল্টশুলার বললেন হ্যাঁ আমিই এবং তারা বলে যে আপনাকে গ্রেপ্তার করা হলো আমায় কেন গ্রেপ্তার করা হলো এবং তারা বলে আপনি এই দীর্ঘ চিঠি লিখেছেন তাহলে আপনি গ্রেপ্তার হয়েছেন সুতরাং দেখা যাচ্ছে যে তিনি এই পদ্ধতিটি ব্যবহার করে কীভাবে মাতৃভূমিকে আরও উচ্চতায় রূপান্তরিত করবেন শুধু তা নিয়েই লিখেননি বরং সেই সময়ে রাজ্যে যেভাবে জিনিসগুলি চলছিল তাও তিনি সাজিয়ে রেখেছিলেন এবং সম্ভবত তা জোসেফ স্ট্যালিনের সাথে খুব ভালভাবে যায়নি এবং সে কারণেই তিনি পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই তার শেষ করেছিলেন সাইবেরিয়া গুলাগ কারাগারে তাই আল্টশুলার সম্পূর্ণরূপে দুঃখিত এবং আশাহত হওয়া উচিত ছিল তার মা ভাবেননি তিনি আদৌ ফিরে আসবেন কারণ যারা সেখানে গিয়েছিলেন তারা আর ফিরে আসেনি তাই এই সময়টা ছিল বেশ দুঃখজনক অবস্থায় কিন্তু আল্টশুলার অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন তিনি বললেন বাহ এটা আমার জন্য এটা নিয়ে চিন্তা করার জন্য একটি দুর্দান্ত জায়গা আপনি কি জানেন যে সেখানে কঠিন দিন শ্রম আছে এবং তাকে সেই সব কাজ করতে হবে যা তারা কারাগারে করে কিন্তু তার তখনো ভাবার জন্য সময় ছিল তার মস্তিষ্ক নতুন কোন জিনিস সম্পর্কে উদ্ভাবন সম্পর্কে সমস্যার সমাধান সম্পর্কে চিন্তা করার জন্য স্বাধীন ছিল এবং তারপর তিনি গণিত এবং জীববিজ্ঞান এবং রসায়নের মতো অন্যান্য ডোমেইনগুলিতে কীভাবে সম্ভব তা তিনি অন্য লোকদের সাথে যাচাই করতে চেয়েছিলেন এবং কীভাবে এটি খুঁজে পেতে পারে তা বোঝার জন্য মানুষের কাছে যাওয়ার এবং প্রয়োজনীয়তা অনুভব করলেন এই ধরনের মানুষ কিন্তু তিনি ভুল ছিলেন আরও কিছু মানুষ ছিলেন যারা জীববিজ্ঞানী রসায়নবিদ পদার্থবিদ কিন্তু এটাতো একটা কারাগার ছিল মানে তিনি কীভাবে সেরকম মানুষ সেখানে পেতেন কিন্তু তিনি ভুল ছিলেন সেখানে অন্যান্য লোকেরা যারা কেউ জীববিজ্ঞানী রসায়ন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী ছিলেন এই সব লোকেরা কারাগারে ছিল কারন যা তারা কিছু রাজনৈতিক কান্ড করেছিল তাই তারা সবাই সেখানে ছিল এবং তিনি তাদের সাথে যাচাই করতেন যে এটা সত্যিই খুব ভালভাবে কাজ করছে চিনা এই তত্ত্বটি কি আপনার ডোমেইনের জন্য অর্থপূর্ণ এবং তিনি কয়েকটি পরামর্শ পেয়েছিলেন সেগুলোর দ্বারা তিনি তত্ত্বটি নিখুঁত করেছিলেন তাই তিনি কারাগারে অবসর সময়ে এই কাজ করতেন এবং 5 বছর পরে কারাগারের সময়কাল ছিল 5 বছর প্রায় 5 বছর এবং 5 বছরের শেষে জোসেফ স্ট্যালিন মারা যান এবং তারা জোসেফ স্ট্যালিনের শাসন থেকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করে এবং আল্টশুলার তাদের মধ্যে একজন ছিলেন তাই তাকে মুক্তি দেওয়া হয়েছিল মুক্ত দুনিয়ায় এসে তিনি খুশি হয়েছিলেন তাই এখন তার তত্ত্বটি কীভাবে কাজ করবে তা পরীক্ষা করতে তিনি পুরোপুরি অনুপ্রাণিত ছিলেন তাই তিনি কেস স্টাডির পর কেস স্টাডি চালানো শুরু করলেন সুতরাং এটি তার ছবি ইনি জেনেরিক আল্টশুলার তিনি এই ধারণা নিয়ে এসেছিলেন যে সমস্যার সমাধান আসলে একটি সূত্র হতে পারে এবং তিনি এটি প্রয়োগ করেছিলেন এবং বাস্তব জীবনে বিভিন্ন কেস স্টাডির জন্য প্রয়োগ শুরু করেছিলেন তিনি সমস্যা সমাধানের জন্য একটি অ্যালগরিদম তৈরি করেছিলেন তিনি এটিকে এ আর আই জেড বলেছিলেন এটা উদ্ভাবনী সমস্যা সমাধানের অ্যালগরিদমের রাশিয়ান সংক্ষিপ্ত রূপ এবং তিনি ধীরে ধীরে সংস্করণটি প্রকাশ করতে শুরু করেন তিনি বেশ কয়েকটি কেস স্টাডির case study চেষ্টা করেছিলেন তার অ্যালগরিদমে খুব যত্ন নিয়ে ছোট ছোট পরিবর্তন করতে অনেক বছর সময় লেগেছিল তাতে তিনি অনেক পরিশ্রমী হয়ে উঠেছিলেন তাই তিনি তার নিজের কথায় বলেছেন যে এই অ্যালগরিদমটি নিজে থেকেই দুর্দান্ত এটি নিজেই কাজ করে কারণ তিনি এটি অনেক কেস স্টাডিতে ব্যবহার করেছিলেন কিন্তু তিনি বলেছিলেন এটি আমাদের উদ্ভাবনের জন্য একটি দুর্দান্ত সহায়ক সিঁড়ির মত হতে পারে ঠিক আছে যদি আপনি এটি থেকে খুব বেশি দূরে না যান তবে আপনি আসলে নির্দিষ্ট পথের দিকে যেতে পারেন তাই তিনি সেটাই করতে চেয়েছিলেন সুতরাং এটি রাশিয়ান ভাষায় রাশিয়ান উচ্চারণ যদি আমি সঠিকভাবে বলি তবে তা হলো теория решения изобретательских задач Teoriya Resheniya Izobretatelskikh Zadatch এবং এর সংক্ষিপ্ত রূপ টি আর আই জেড হল এই তত্ত্ব যা তিনি অনেক চেষ্টা করার পর অ্যালগরিদম থেকে বার করেছিলেন আমি মনে করি তিনি প্রকৃতপক্ষে এর চারপাশে পুরো তত্ত্বটি তৈরি করেছেন এবং এমনকি মানুষের মন কীভাবে কাজ করে পুরো সৃজনশীল দক্ষতা কীভাবে কাজ করে তা খুঁজে বের করার জন্য সাজান এবং এটি এখন টি আর আই জেড টি আর আই জেড নামে পরিচিত রাশিয়ান সংক্ষিপ্তসারটি এখনও কিছু লোকের মধ্যে রয়ে গেছে কিছু লোক একে টি আই পি এস উদ্ভাবনী সমস্যা সমাধানের টি আই পি এস বলার চেষ্টা করেছিল কিন্তু উদ্ভাবনী সমস্যা সমাধানের মতো একটি শক্তিশালী পদ্ধতির টি আই পি এস এটিকে একটি শক্তিশালী তত্ত্বের চেয়ে ক্ষুদ্র পরিবর্তনের মতো মনে করে তাই টি আর আই জেড এ এখনও আপনি এই পদ্ধতিতে প্রচুর সাহিত্য খুঁজে পেতে পারেন এই তত্ত্বে যা সারা ইন্টারনেট জুড়ে আছে রেফারেন্স তালিকায় আমি আপনাকে কয়েকটি রেফারেন্সও দিয়েছি তাই এই তত্ত্বটি এনেছিলেন এবং এটি তৈরি করেছেন এবং এখন এর ছাত্রদের সহ বিশ্বজুড়ে প্রচুর মানুষ বার্তাটি গ্রহণ করেছে এবং অনেকগুলি শিল্পে সত্যিই একটি পরিবর্তন এনেছে একটি পদ্ধতি হিসাবে টি আর আই জেড ব্যবহার করে উদ্ভাবকদের কাজকে একটু সহজ করেছে এবং অনেক ধারণা তৈরি করেছে তাহলে কেন আমি তোমাকে এই কথা বলছি যেহেতু এটি সমস্যা সমাধানের একটি কার্যকর উপায় কাজ করার পদ্ধতিটি তৈরি করার আগে আপনাকে সব ধরণের বৈচিত্রের পরীক্ষা করতে হবে না তাই এই কারণেই আমি আপনাকে এই পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি গল্পটি চালিয়ে যেতে এবং শেষ করতে আল্টশুলার রাশিয়ান ভাষায় অনেক অনেক বই লিখেছেন তাদের মধ্যে কিছু বই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে আমার পছন্দের মধ্যে একটি হলো ইনোভেশন অ্যালগরিদম নামক এই বইটি এবং কীভাবে উদ্ভাবন করতে হয় তা নিয়ে তত্ত্বে অনেক উদাহরণ আছে বিশেষ করে পদ্ধতিগতভাবে এটি উদ্ভাবন করে এবং এটি প্রযুক্তিগত ক্ষেত্রে রয়েছে কারণ আল্টশুলার নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন যেসব শব্দ ব্যবহার করা হয়েছিল তা সবই ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে করা কিন্তু এটি এত বছর পর প্রয়োগ করেও আমরা দেখেছি যে এটি সমস্ত শাখায় প্রযোজ্য তিনি যে পদ্ধতিগুলি প্রস্তাব দিয়েছিলেন এবং এর মধ্যে একটি খুব শক্তিশালী উপাদান আপনার দ্বন্দ্ব বিশ্লেষণ করুন যা আমরা গতবার করেছি আপনি আসলে উদ্ভাবনী নীতি নামক একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন এটি যা বলে তা হল আমি আপনার সাথে নির্দিষ্ট পদ্ধতি নির্দিষ্ট ধরণের সমাধান সম্পর্কে কথা বলেছিলাম এগুলি হিউরিস্টিক্সে স্পষ্ট করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমি এই জিনিসগুলি কীভাবে শব্দে ব্যবহৃত হয় তার কয়েকটি উদাহরণ দেবো এবং আপনি আসলে এটি আপনার কাছে প্রয়োগ করতে পারেন সমস্যা তৈরি করুন এবং ধারনা তৈরি করুন যাতে আপনার দ্বন্দ্বের সমাধান হয় যাতে আপনি দুটি মানুষের মধ্যে বা একজন মানুষের মধ্যে এবং এমন একটি জিনিস জানেন যা আপনি প্রকৃতপক্ষে দ্বন্দ্বটি সমাধান করতে পারেন এটাই আল্টশুলার বলেছিলেন তাদের মধ্যে একটি অ্যালগরিদম এইরকম দেখতে অনেক ধাপ এবং আপনি জানেন যে এটি আপনাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে এটি প্রায় একটি পূরণ করা ফর্মের মতো কিন্তু আপনাকে চিন্তাভাবনা করে যেতে হবে সেই চিন্তাকে কোনো পদ্ধতি দ্বারা প্রতিস্থাপিত করা যায়না এখনো পর্যন্ত মানুষরাই চিন্তাভাবনা করতে পারে তাই প্রায়ই আমি ছাত্রদের কাছ থেকে এই প্রশ্নটি পাই সুতরাং আমি কি আমার চিন্তাভাবনা হ্রাস করব এবং কেবল এটি অনুসরণ করব এবং তাতে আমার কোনো সমস্যা হবে না না আপনাকে চিন্তা করতেই হবে আপনাকে এখনও সন্ধান করতে হবে সমস্যাটি সমাধান করা এখনও উদ্ভাবকের কাজ এটি আপনাকে আপনার চিন্তাধারায় পরিচালিত করে সুতরাং চিন্তা করবেন না আমি আপনাকে সোজা বেঁধে দিচ্ছি না যে এটাই করতে হবে এবং বলছি না যে ভাবার জন্য এটিই একমাত্র উপায় যদি আপনি আটকে থাকেন যদি আপনি নড়াচড়া করতে না পারেন তবে এটিই একমাত্র উপায় একজন লেখকের জন্য একজন আবিষ্কারকের ব্লক ততটাই গুরুত্বপূর্ণ যা একজন লেখকের কাছে তার ব্লকের সমতুল্য যদি আপনি সেখানে পৌঁছে থাকেন তবে এই পদ্ধতিটি আপনাকে সাহায্য করবে এটাই আমি আপনাকে বলছি তাহলে এটি এই বইয়ের একটি স্ন্যাপশট আমি আপনাকে উদ্ভাবনী নীতির উদাহরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম এটি একটি উদ্ভাবনী নীতি যাকে প্রাথমিক কর্ম বলে সুতরাং এটি যা বলে তা হল প্রয়োজনের আগেই কাজটা করে রাখা কোনও বস্তুর প্রয়োজনীয় পরিবর্তন সম্পূর্ণ বা আংশিকভাবে আপনার জন্য একটি উদাহরণ দেওয়া হল সেটা হলো একটি সিল করা ট্রেতে অস্ত্রোপচারের জন্য একটা সিল করা ট্রেতে রাখা সব অস্ত্র নির্বীজন করা তাই এই সব অস্ত্রোপচার করার আগে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি সব জীবাণুমুক্ত করা হয় এবং একটি সিল করা ট্রেতে রাখা হয় যাতে সার্জার যে অবস্থায় অস্ত্রোপচার করতে চান সে অবস্থায় এটি প্রস্তুত থাকে সুতরাং আরেকটি উদাহরণ হলো বা প্রারম্ভিক ক্রিয়া করার আরেকটি উপায় হলো বস্তুর প্রাক ব্যবস্থা করা যাতে তারা সবচেয়ে সুবিধাজনক স্থান থেকে এবং তাদের ডেলিভারির জন্য সময় নষ্ট না করে কাজে আসতে পারে এটি জনপ্রিয়ভাবে পরিচিত কারণ কিছু কিছু কারখানায় এটি বাস্তবায়িত হয়েছে তাই গুদামের প্রয়োজন নেই উপাদানগুলি সময়মতো আসে ঠিক সময়ে এবং যখন প্রয়োজন হয় তখন বিতরণ করা হয় আগে নয় পরে নয় একদম সঠিক সময়ে সুতরাং এটি প্রাথমিক কর্মের অন্যতম প্রকাশ সুতরাং এটি এই 10 সংখ্যাটি ইঙ্গিত করে যে এটি 10 নম্বর নীতি আল্টশুলার 40 টি নীতি সম্পর্কে চিন্তা করেছিলেন যা তিনি পেটেন্টগুলিতে দেখেছিলেন তিনি 76 টি স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করেছিলেন যা জনপ্রিয়ও হয়েছিল কিন্তু 40 টির সাথে কাজ করা সহজ কল্পনা করা সহজ 76 এর জন্য আপনার চিন্তা করার জন্য একটু প্রশিক্ষণের প্রয়োজন হয় আপনি কিভাবে এটি প্রয়োগ করবেন এবং যদি আপনি এটিকে বুঝে ফেলেন তবে 76 আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে এই কোর্সে আমরা এর থেকে বেশি গভীরে যাচ্ছি না আমি আপনাকে আরও দুটি উদাহরণ দিতে যাচ্ছি এবং তারপরে আমরা এর সমাধান অংশে এগিয়ে যাব সুতরাং এখানে পরবর্তী নীতিটি আগে থেকেই রক্ষা করা হচ্ছে উদাহরণটি একটি ব্যাকআপ প্যারাসুট সুতরাং যদি আপনার কোনও বস্তুর তুলনামূলকভাবে কম নির্ভরযোগ্যতার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দরকার পরে তাহলে আপনি এটি করুন সুতরাং একটা আমার প্রিয় আমার প্রিয় নীতিগুলির মধ্যে একটি হলো নীতি সংখ্যা 13 অন্য উপায় এবং এখানে আমরা একটি সমস্যা সমাধানের জন্য বিপরীত কাজ করি সুতরাং যদি আপনার ভিতরের অংশটি ঠান্ডা করার পরিবর্তে আটকানো অংশ থাকে তবে আমরা এটিকে আলগা করার জন্য বাইরের অংশটি স্তুপ করি সুতরাং অন্যদিকে একটি ট্রেডমিল অস্থাবর অংশকে স্থির এবং স্থির অংশকে অস্থাবর করার একটি চমৎকার উদাহরণ সুতরাং মনে হয় জগারটি স্থির আছে কিন্তু পথটা চলছে কিন্তু আসলে জগার চলে এবং পথটি স্থির থাকে কিন্তু একটি ট্রেডমিলে এটি বিপরীত তাই এইগুলি করার বিভিন্ন উপায় রয়েছে তাই অন্যদিকে একটি নীতির মুখ্য নাম এখন তারা দ্বন্দ্বকে চিহ্নিত করেছে আমি কি অভিনেতাদের চারপাশে উল্টাতে পারি আমি কি গতিশীল যা কিছু উল্টাতে পারি এবং আমি অন্যান্য যা কিছু চারপাশে আছে তার পরিবর্তন করতে পারি সুতরাং এই প্রশ্নগুলি আপনার ধারণা তৈরি করতে পড়া উচিত ঠিক আছে সুতরাং আসুন কিছু উদাহরণ দেখি যা আমরা গতবার দেখেছিলাম এটি আমার প্রথম সমস্যা যা আমি আপনাকে প্রস্তাব করেছিলাম আমি বলেছিলাম আপনার এই বিষয়ে চিন্তা করা উচিত সুতরাং যদি আপনার মনে থাকে আমি এখানে সমস্যাটি পুনরাবৃত্তি করব আমরা যেদিকে তাকিয়ে আছি এই অমনোযোগী শিশু আমি বলতে চাইছি যে সে তাদের মধ্যে একজন নয় সম্ভবত তাদের মধ্যে অনেকেই আছে কিন্তু এই শিশুটি স্পষ্টভাবে বিভ্রান্ত সে অন্য কিছুর দিকে তাকিয়ে আছে এবং সে শিক্ষিকা কী বলছেন সেদিকে মনোযোগ দিচ্ছে না কিন্তু আমি নিশ্চিত যে শ্রেণীটি এমন শিশুদের দ্বারা পূর্ণ যাঁদের বিভিন্ন শিক্ষার হার রয়েছে তাই এই সমস্যাটি আমি আপনার কাছে উত্থাপন করেছি সুতরাং এখন আপনাকে যা করতে হবে তা হল পাঁচটি কেনো এবং কনফ্লিকট অফ ইন্টারেস্ট ব্যবহার করে বিশ্লেষণ করতে হবে একবার আপনার কাছে এটি স্পষ্ট হলে আমরা সমাধানের পর্যায়ে যেতে পারি তাই আমি আপনাকে এটিতে সাহায্য করছি আমি এখানে কিছু উত্তর দিচ্ছি আসুন ব্ল্যাকবোর্ডে যাই তাহলে শিক্ষিকা পড়াচ্ছেন এবং এই শিশুটি মনোযোগ দিচ্ছে না সুতরাং আসুন দেখা যাক কেন সে বিভ্রান্ত তাহলে কেন সে বিভ্রান্ত আচ্ছা সে ধীর গতিতে শিখছে যা শিক্ষিকা ইতিমধ্যেই শিখিয়ে দিয়েছেন শিক্ষিকা যা বলছেন তার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সে তাহলে কারণটি হল তিনি খুব দ্রুত শেখাচ্ছেন আমাদের ছবির শিক্ষিকা খুব দ্রুত পড়াচ্ছেন আমাদের একজন দ্রুত শিক্ষক ছিলেন দ্রুত শিক্ষাদানকারী শিক্ষক এখন প্রশ্ন এই যে কেন তিনি দ্রুত পড়াচ্ছেন আমাদের ছবির শিক্ষিকা কেন খুব দ্রুত পড়াচ্ছেন আচ্ছা তার কভার করার জন্য অনেক সিলেবাস আছে অনেক সিলেবাস আছে সুতরাং ধরা যাক সিলেবাসের একটি বড় অংশ এখনও রয়ে গেছে এবং তিনি কভার করতে পারছেন না সে কারণেই তিনি দ্রুত পড়াচ্ছেন এবং যেহেতু শিশুটি শিখতে পারে না তাই শিশুটি বিভ্রান্ত এখন বলুন কেন তাকে এত বড় সিলেবাস কভার করতে হবে ঠিক আছে তাকে সরকার এর জন্যই নিয়োগ করেছে এটাই টি এ টি সুতরাং ধরা যাক তিনি একটি সরকারী সিলেবাস অনুসরণ করছেন যেটা ঠিক করা আছে তাই আমরা সেই জায়গায় পৌঁছেছি যেখানে আপনি সরকারের জন্য কাজ না করলে এবং আপনি পার্থক্য করতে না পারলে আপনি সম্ভবত এই স্তরের দিকে তাকান সরলতার জন্য আমি এই স্তরটি দেখছি যে বিভ্রান্ত বনাম দ্রুত শিক্ষক এবং কেন শিক্ষক খুব দ্রুত শেখান এটাই কভার করার জন্য অনেক আমি অনেক সিলেবাস বলছি কিন্তু সিলেবাসে কভার হতে অনেক অংশ বাকি আছে সুতরাং যদি আমরা এটিকে আরেকবার প্লটের নিরিখে দেখি যদি আপনার মনে পড়ে আমার শেষ সময় থেকে আমাদের কাছে কেন 5 টি বিশ্লেষণের প্লট করার প্লট ছিল তাহলে আমরা কিভাবে শিশুর পারফরম্যান্স ট্র্যাক করব আসুন এটাকে লার্নিং রিটেনশন লার্নিং রিটেনশন বলি তাহলে শিশুটি আসলে কতটুকু ধরে রাখে তাই উচ্চ পয়েন্ট এবং নিম্ন পয়েন্ট সুতরাং উচ্চ বিন্দু উচ্চ শিক্ষার ধারণ সুতরাং যদি শিশুটি এই ক্লাসে শিক্ষক যা বলছে তার অনেক কিছু মনে রাখতে পারে বা অনেক তথ্য ধরে রাখতে সক্ষম হয় তবে বলুন এটি একটি শিক্ষানবীশ শ্রেণী আমরা এটিকে উচ্চ এবং নিম্ন হিসাবে রাখব যা বাচ্চাটির বিপরীত ক্লাসে ধরতে পারছি না কি হচ্ছে এবং আমাদের সাথে যে পরিবর্তনশীল আছে তা হল শিক্ষার গতি শিক্ষার গতি দুঃখিত এটি গতি তাই এখন যদি আমরা এই প্লটের দিকে তাকাই তাহলে আমাদের উচ্চ শিক্ষার ধারনা আছে এবং শিক্ষার গতি হচ্ছে যা আমরা ট্র্যাক করছি তাই আমাদের শিক্ষার গতি কম যার মানে সে খুব ধীর গতিতে যাচ্ছে ধরা যাক ধীর এবং সে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তাই শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষকের যে পরিবর্তনশীলতা রয়েছে তা হল একটি বিষয় যা তিনি শিশুকে আগ্রহী রাখতে এবং অনুপ্রাণিত রাখতে এবং আমাদের ক্ষেত্রে তাকে ধরে রাখার জন্য পরিবর্তিত হতে পারে আমি মনে করি ছাত্র আমরা তাকে ধরে রাখব আমাদের ট্র্যাক করতে হবে যাতে এটি আমাদের পরিবর্তনশীল যা আমরা ট্র্যাক করছি যদি আপনি শেষ ক্লাস থেকে মনে রাখেন আমরা আসলে একটি সরলরেখার মত একটি প্লট ছিল কেবল জিনিসগুলি সহজ রাখার জন্য যদি আমি দ্রুত যাই যদি আমি শিক্ষক হই এবং আমি খুব তাড়াতাড়ি যাই তবে আমি ধরে রাখার বিষয়টি মিস করি এই বাচ্চাটি সম্ভবত পুরোটা ধরে রাখছে না এবং তাই সে বিভ্রান্ত কিন্তু যদি আমি ধীর গতিতে যেতে পছন্দ করি আমার উচ্চ ধারণ ক্ষমতা থাকবে যাইহোক আমি এখানে যা হারাচ্ছি তা হল এখানে দ্বন্দ্ব হল যে আমি শিক্ষক হলে আমি আমার পাঠ্যক্রমটি কভার করতে পারব না তাই আমি দ্রুত যেতে পারি কিনা অথবা আমি ধীর গতিতে যেতে পারি কিনা তা শিক্ষকই নিয়ন্ত্রণ করতে পারেন আমরা যদি খুব ধীর গতিতে যাই তাহলে যে বিষয়টা আমরা হারিয়ে ফেলছি তা হল সিলেবাসের পরিমাণ আসুন সিলেবাস সম্পূর্ণ করার ব্যাপ্তি বলি সুতরাং সিলেবাসের ব্যাপ্তি আমরা যা মিস করব তাই যদি আমরা প্রকৃতপক্ষে শিক্ষার ক্ষেত্রে ধীরগতিতে যাই তাহলে আমরা সিলেবাসের পরিমাণ থেকে বাদ পড়ব এটি অনাবৃত থাকবে আমরা যদি দ্রুত যাই তাহলে সিলেবাস কভার করা হবে কিন্তু আমি আমার প্রাথমিক গ্রাহক যে কিনা আমার ছাত্র তাকে হারিয়ে ফেলবো এখন যেহেতু আমি এইভাবে উপস্থাপন করেছি যে এটিকে একটি দ্বন্দ্বের মতো শোনাচ্ছে তাই কনফ্লিকট অফ ইন্টারেস্ট টি মনে রাখবেন এখন দ্বন্দ্বটি শিক্ষিকা এবং শিক্ষার্থীর মধ্যে তাই আমরা এই x এবং y থেকে যা দেখছি সুতরাং এখন আমরা দ্বন্দ্বটিকে দেখব এখানে শিক্ষিকা এবং পাঠ্যক্রম রয়েছে আসুন আমরা এটাকে সেভাবে রাখি এবং এখানে খারাপ হাতের লেখার জন্য দুঃখিত আমি একটি ছোট বক্স আঁকলাম এবং সেটাই সমস্যা এখানে আমাদের হাতে আছে যা আমি পরিবর্তিত করতে পারি এটি শিক্ষার গতি সুতরাং এটি শিক্ষার গতি আমি দ্রুত পড়ানো বেছে নিতে পারি আমি খুব দ্রুত বা দ্রুত পড়ানো বেছে নিতে পারি এবং আমি ধীর গতিতে পড়ানো বেছে নিতে পারি তাই এগুলো দুটি অবস্থা তাই ধীর এবং দ্রুতর মধ্যে বলতে এবং তারপর ধীর এবং দ্রুত চলার ফলে কি ঘটবে তাই আমাদের শেষবার যেমনটা প্রদর্শন করা হয়েছিল যখন আমি দ্রুত যাই তখন আমি শিক্ষার্থীদের কাছ থেকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলি তাই ছাত্র ধারণ ক্ষমতা কম আমাকে এটি সংক্ষিপ্ত করা যাক ধারণ ক্ষমতা কম তাই আমি একটি নিচের তীর দিলাম যাতে আমি ইঙ্গিত করি যে এটি ধীর গতিতে আছে কিন্তু আমি খুব দ্রুত যা যা লাভ করছি তা আচ্ছাদিত সিলেবাস আমি আসলে প্রশাসনের চোখে ভাল কাজ করেছি আমি আসলে সময়ে কভার করেছি যদি আমি ধীর গতিতে যাই হ্যাঁ ছাত্রের জন্য ছাত্র আসলে আমাকে ভালবাসে কারণ আমি তার শেখার গতির সাথে তাল মিলিয়ে যাচ্ছি তাই শিক্ষার্থীদের ধারণার নিশ্চয়তা আছে এটি একটি উচ্চ এবং যা আমি হারাচ্ছি তা অনাবৃত সিলেবাস যা আমি স্বাক্ষর করেছি তা শেষ করিনি এর জন্য আমার কাছে প্রচুর জিনিস আছে যেটা আমি কভার করিনি তাই ডিজাইন চিন্তাবিদ হিসাবে আমাদের সাধারণত যা প্রয়োজন তা হল এই দুটি যা সিলেবাস কভার করা এবং শিক্ষার্থীদের ধরে রাখা খুব বেশি তাই এটি আমার কাঙ্ক্ষিত ফলাফল তাই আমি এটি একটি ভাল উপায়ে পোস্ট করব আমি এখানে আমার ব্ল্যাকবোর্ডে এভাবে লিখছি তাই শিক্ষক শিক্ষার্থীর সমস্যার বিশ্লেষণের ক্ষেত্রে এটিই চলছে সুতরাং এটি ছাত্র এবং শিক্ষকের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখন আমি কিভাবে এই সমস্যার সমাধান করব আমি হতে চাই দ্রুত যাতে আমি আমার সিলেবাস কভার করতে পারি কিন্তু আমাকে ধীর হতে হবে যাতে শিক্ষার্থী তা ধরে রাখে এবং যদি আপনি যে নীতিমালার কথা মনে রাখেন তার একটিকে মনে রাখবেন অন্যদিকে যাচ্ছিল আমি আপনাকে একটি মুহূর্ত দিতে চাই যে আপনি অন্য কোন উপায়ে বিপরীতে কি করতে পারেন অবশ্যই আপনি আপনার নিজস্ব ধারণা নিয়ে আসতে পারেন কিন্তু আমি আপনাকে এখানে সাহায্য করার চেষ্টা করছি আমরা কিছু মিনিট আগে যা শিখেছি তা ব্যবহার করছি কিভাবে আমি আমার ছাত্রকে ধরে রাখতে সাহায্য করব এবং কিভাবে আমি আমার শিক্ষককে দ্রুত হারে শিক্ষা দিতে সাহায্য করব বা পড়াব যাতে সে তার সিলেবাস কভার করে সুতরাং এটি আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল এবং আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কীভাবে এটি সমাধান করতে পারেন তা দেখার জন্য অন্যভাবে ধারণাটি প্রয়োগ করতে এখানে কিছুক্ষণ আপনি চাইলে ভিডিওটি বিরতি দিতে পারেন তাই আমার ছাত্রদের কাছ থেকে সাধারণত আমি যে সবচেয়ে সাধারণ ধারণাটি শুনি তা হল ছাত্রকে শিক্ষক বানানো এবং শিক্ষক ভূমিকা পাল্টায় তাই সে সিলেবাসের অংশ কেটে ফেলে এবং ছাত্রদেরকে দেয় এটি একটি সাধারণ অনুশীলন কিছু বিষয়ে কিছু সাহসী শিক্ষক এটি করেন এবং বলেন তোমরা নিজেরা শিখুন এবং আমাকে বলুন আপনি কি শিখেছেন এবং আপনাকে এটা প্রদর্শন করতে হবে এবং ক্লাসের অন্যদের শেখাতে হবে সুতরাং এইভাবে একটি ভূমিকা বিপরীত হয় এবং প্রকৃতপক্ষে ছাত্ররা অনেক বেশি ধরে রাখে যা শিক্ষক সম্ভবত কল্পনা করতে পারেন এবং আপনি বেছে বেছে বলতে পারেন যে এই লোকটি এই কাজটি করতে পারে এবং সেই লোকটি সেই কাজটি করতে পারে তাই আপনি আসলে এটা করে ফেলতে পারেন সুতরাং এটি একটি বিপরীত ধারণা অবশ্যই আরো কিছু ধারনা আছে যা সামনে আসতে পারে উদাহরণস্বরূপ প্রস্তুতিমূলক কমপক্ষে বা পূর্ববর্তী পদক্ষেপ যা আপনি আসলে তাদের আগাম প্রস্তুতি নিতে এবং তাদের সন্দেহগুলি হাতে নিতে এখানে আসতে পারেন অথবা আপনি একটি ভিডিও রেকর্ডিং করতে পারেন এবং তাদের বাড়িতে এটি চালাতে পারেন যেমন আপনি জনপ্রিয় প্ল্যাটফর্মে দেখেন এমনকি এইরকম আপনি আসলে ধীর গতিতে যেতে পারেন এবং কয়েক মিনিট আগে আমি যা বলেছি তা দেখতে পারেন এটিও বিপরীতমুখী হওয়ার একটি উদাহরণ আপনি আমার ক্লাসে আসার পরিবর্তে একটি মাধ্যমের মাধ্যমে আমি আপনার বাড়িতে আসি এবং আমাকে যে গতিতেই শেখাতে হোক আমার কথা শুনুন সুতরাং এটিও বিপরীত তাই এই সমস্যা সমাধানের বিভিন্ন উপায় আছে আমি যে পদ্ধতিগুলি সম্পর্কে কথা বলেছি সেগুলি কীভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আপনাকে চিন্তা করার জন্য এটি কেবল ট্রিগার করা যেভাবে আপনি এই বিশ্লেষণ করতে পারেন যখন বিমান অবতরণ করে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় তাই সত্যিই টায়ার এবং রানওয়ের মধ্যে দ্বন্দ্ব আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এবং এর কারণ যখন টায়ার পৃষ্ঠে আঘাত করে তখন টায়ার টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি আসলে সমস্যাটি কী তা খুঁজে বের করার পরে একটি বিপরীত প্রয়োগ করে এটি সমাধান করতে পারেন সমস্যা হল যে এটি নির্দিষ্ট সময়ে খুব দ্রুত এটাই দ্বন্দ্ব আপনি চান চাকাগুলি ধীর হোক যাতে এটির টায়ার না ফাটে এবং এটি দ্রুত হতে হবে যাতে আপনি জানতে পারেন যে এই স্পেসশাটল সহ প্রচলিত এয়ারক্রাফটগুলি যদি খুব ধীর হয়ে যায় তবে এরোডাইনামিক্স স্টলগুলির একটি গণ্ডগোল আছে সুতরাং আপনাকে দ্রুত হতে হবে যাতে এটি অবতরণ করতে পারে আপনাকে ধীর হতে হবে যাতে চাকা ফেটে যেতে পারে এবং যেভাবে বিপরীত করা যায় আপনি বিপরীতভাবে করতে পারেন আমার কিছু ছাত্র মনে করে সে একটি কনভেয়ার বেল্ট তৈরি করবে যা বিমানের গতির সমান রানওয়ে যেখানে আছে সেখানে আমি ইতিমধ্যে অনেক টায়ার ব্যবহৃত টায়ার ফেলে দেব অথবা রানওয়ে যেখানে আছে সেখানে রাবারাইজ করব প্রায়শই আমি এই সমাধানটি পড়েছি যা আমি এর জন্য দেখেছি অন্য উপায়ে সমাধান হল বিমানের সমান গতিতে টায়ার ঘুরানো যাতে মাটি এবং চাকার মধ্যে আপেক্ষিক গতি শূন্য হয় তাই এটির অবতরণ স্থির তাই এটি আসলে 0 থেকে 200 কিলোমিটার পর্যন্ত শুরু হয় না বা যে গতিতে এটি চলছে সেই মুহুর্তে কিন্তু এটি ইতিমধ্যে একটি ঘূর্ণন গতিতে রয়েছে তাই চাকা ফেটে যাওয়ার সম্ভাবনা ন্যূনতম সুতরাং এই অন্য উপায় থেকে এটি একটি সমাধান গতবার যে তৃতীয় সমস্যাটি আমরা দেখেছিলাম আপনি আবার একইরকম বিশ্লেষণ করতে পারেন চকলেটগুলি যখন আপনি এটি একটি গরম জায়গায় নিয়ে যান তখন এগুলি গলে যাচ্ছিল এবং এটি ছিল মূল সমস্যা সুতরাং আপনার চকলেটগুলি গ্রাহকের সাথে কঠিন আকারে থাকা দরকার যখন কেউ এটি খুলছে এবং আপনি এটি গরম জায়গায় পরিবহন করতে চান সুতরাং এখানে পরিবেশ এবং চকলেট এর মধ্যে দ্বন্দ্ব রয়েছে সুতরাং অন্য উপায়ের সমাধান এখানে প্রয়োগ করা যেতে পারে এবং আমি কি পরিবেশকে গরম করার পরিবর্তে যা এয়ার কন্ডিশনার করবে আপনি কি এটি করতে কম খরচে করার উপায় চিন্তা করতে পারেন ঠিক আছে আমরা চকোলেটটি অতি নিম্ন তাপমাত্রায় পাঠানোর আগে ঠান্ডা করে ফেলব এবং তারপরে এটিকে চারপাশে ভ্যাকুয়াম দিয়ে পাঠিয়ে দেব যাতে আপনি সম্ভবত বাতাস বের করতে পারেন এবং এটিকে পাঠাতে পারেন তাই শিপিংয়ের জন্য একটি শীতল পরিবেশ সেট করুন এবং শেষে আপনি ঠান্ডা চকলেট পাবেন সুতরাং আপনি অন্যভাবে এটিকে গরম করার অনুমতি না দিয়ে বরং ঠান্ডা করার জন্য এটি করেছেন তাই এটি একটি পূর্ববর্তী পদক্ষেপ যা আগে আপনি এটি করেছিলেন এবং তাই আপনি সমস্যার সমাধান করে ফেলেছেন অবশ্যই যদি আপনি চান এটি সমাধান করার অনেক উপায় আছে আমরা এই ধারনাগুলি হার্শির কাছে জমা দিইনি সম্ভবত এটি কীভাবে করা যায় তা ইতিমধ্যেই হার্শিস্রা বুঝতে পেরেছেন তাই আবার আমি গতবার যা বলেছিলাম এটি একটি খোলা উদ্ভাবনের সমস্যা যা আমরা খুঁজে পেয়েছি তাই আপনি আপনার চারপাশে আরও সমস্যাগুলি নিয়ে দেখতে পারেন multy whys প্রয়োগ করুন কনফ্লিকট অফ ইন্টারেস্ট প্রয়োগ করুন এবং এই নীতিগুলির মধ্যে একটি গ্রহণ করুন এবং দেখুন যে এটি কীভাবে কাজ করে তা কেবলমাত্র সেই বিষয়ে আগে অনুশীলন করতে যাতে আপনি এবার কঠিন সমস্যা সমাধান শুরু করতে পারেন তাই আপাতত সমাধানের এই মডিউলটা এতটাই সুতরাং আমি চাই আপনি বাইরের দুনিয়া দেখুন এবং এই পদ্ধতিগুলি এই উদাহরণগুলির সাথে চেষ্টা করুন যা আমরা এই কোর্সের এই অংশে সুপারিশ করেছি যাতে আপনি আসলে আরও অনুশীলন করতে পারেন এটি একদমই ড্রাইভিং সাঁতার বা নতুন দক্ষতা যা আপনি শিখেছেন এটি বহু বহুবার চেষ্টা করতে হবে এবং তারপরে আপনি এই পদ্ধতিগুলির সাহায্যে দক্ষতা অর্জন করতে পারবেন সুতরাং আপনাকে শুভকামনা জানাই যেন আপনি এই পদ্ধতিগুলি ব্যবহার করে সৌভাগ্যবান হন বিদায়